পূর্বে আমরা কীভাবে রিসোর্সগুলি টাস্কের মধ্যে ভাগ করা যায় সেদিকে লক্ষ্য রেখেছিলাম এটি হয় রেট মনোটনিক শিডিয়ুলার বা আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্টের মাধ্যমে এছাড়াও আমরা ক্রিটিকাল সেকশান এবং সিমাফোরের বিষয়ে আলোচনা করেছি আমরা প্রথাগত অপারেটিং সিস্টেমে ব্যবহৃত সিমাফোরের সম্পর্কে আলোচনা করেছি এটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহার করা যায় না দুটি গুরুতর সমস্যা প্রাওরিটি ইনভারসান এবং আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান হতে পারে যখন একটি কম অগ্রাধিকারের নন প্রিএম্পটেবিল রিসোর্স লক করে দেয় এবং উচ্চতর অগ্রাধিকারের কার্যটি কার্যকর করতে পারে না তখন প্রাওরিটি ইনভারসান দেখা দেয় তখন এটি কোনও সংস্থার জন্য অপেক্ষা করে আমরা একটি প্রাওরিটি ইনভারসানের উদাহরণ দেখেছি যেখানে একটি নিম্ন অগ্রাধিকারের কার্যটি কার্যকর হয় এবং উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করে থাকে তবে প্রাওরিটি ইনভারসানের সমস্যাটি খুব খারাপ নয় কারণ এটি সাবধানতার সাথে প্রোগ্রামিং ব্যবহার করে সমাধান করা যেতে পারে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের ক্ষেত্রে স্বল্প অগ্রাধিকারের কাজটি CPU রিসোর্স ব্যবহার করে এটি অন্যান্য অগ্রাধিকারমূলক কার্যগুলি দ্বারা ব্যবহৃত হয় যেখানে রিসোর্সের প্রয়োজন হয় না শেষ বক্তৃতায় আমরা ক্রিটিকাল সেকশান এবং প্রাওরিটি ইনভারসান কীভাবে উদ্ভূত হতে পারে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান এবং এর সমাধানগুলি নিয়ে আলোচনা করেছি উদাহরণস্বরূপ আমাদের কাছে দুটি কাজ রয়েছে T1 এবং T3 যা একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স ভাগ করতে পারে এর অর্থ হল যখন কোন কাজ সম্পাদন হয় তখন একচেটিয়া ভাবে রিসোর্সটি ব্যবহার করা যেতে পারে যদি রিসোর্সটি ব্যবহার করে এর কাজ সম্পন্ন করে তবে অন্য কোনও কাজই এটি ব্যবহার করতে পারে না দুটি কাজেই নিম্নলিখিত ধরণের কোডের এবং প্রোগ্রামটির কিছু অংশ রয়েছে যেখানে তারা রিসোর্স ব্যবহার না করেই প্রক্রিয়া শুরু করে রিসোর্স ব্যবহার শুরু করার আগে এটিকে একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স বলা যায় তারা P কে আহ্বান করে যা মূলত সিমফোরের জন্য অপেক্ষা করে এবং সিমফোরকে ব্যবহার শুরু করার পরে তারা ভাগ করা রিসোর্স কার্যকর করতে শুরু করে এখানে কোড বিভাগটি সম্পন্ন করার পরে কোড ভাগ করা হয় পরে ভাগ করা রিসোর্স শেষ হয়ে যায় রিসোর্স সিমফোরকে রিলিজ করার জন্য তারা নির্দেশগুলি V কার্যকর করে এটি সিগন্যাল সিমাফোর বলে পরিচিত যা স্থানীয়ভাবে ভাগ করা রিসোর্স ব্যবহার না করে ঘটে থাকে কোনও টাস্ক দ্বারা একই সিগন্যাল পাওয়া অবধি কোডের ক্রিটিকাল সেকশান হিসাবে ব্যবহৃত হয় নিম্নলিখিত পরিস্থিতির মাধ্যমে প্রাওরিটি ইনভারসান দেখা দিতে পারে ধরা যাক আমাদের কাছে নিম্ন অগ্রাধিকারের একটি টাস্ক T3 আছে যা স্থানীয়ভাবে কাজ করে এটি L দ্বারা চিহ্নিত করা হয় এবং কিছু সময় পরে এটি ক্রিটিকাল সেকশানে চলে যায় রিসোর্সটি ব্যবহারের আগে ওয়েট সিমফোর কাজটি করে সিমফোর উপলভ্য হওয়ায় এটি রিসোর্সটি পেতে পারে এবং এর সাহায্যে রিসোর্সটি ব্যবহার করে কার্যকর করা শুরু হয় সেই T সময়টিতে একটি উচ্চ অগ্রাধিকারের কাজ T1 স্থানীয়ভাবে কার্যকর করা শুরু করে এটি T 3 পয়েন্ট অবধি চলে এবং এটি তার ক্রিটিকাল সেকশানে পৌঁছে যায় অথবা এটি লক রিসোর্স বা একই ধরনের নির্দেশনা কার্যকর করে যেহেতু রিসোর্সটি ইতিমধ্যে T3 এর অধীনে রয়েছে তাই T1 টাস্কটি ব্লক হয়ে যায় এটি একবার ব্লক হয়ে গেলে একটি রিসোর্স ব্যবহার করে T3 সক্রিয় হয়ে যায় এবং T4 এর পরে এটি কার্যকর হয় তারপরে T1 রিসোর্সটি পায় এবং স্থানীয়ভাবে কার্যকর করতে শুরু করে তারপরে এটি সম্পূর্ণ হওয়ার পরে T3 CPU পায় এবং সম্পাদন করা শুরু করে এটি সিঙ্গেল প্রাওরিটি ইনভারসানের উদাহরণ টাস্ক T1 ব্লক হয়ে যাওয়ার সময়টি T3 এবং T4 এর মধ্যে থাকে এবং T3 টাস্ক ক্রিটিকাল টাস্কটিকে সম্পূর্ণ করে তারপরে বড় সময়কালের জন্য T1 টি প্রাওরিটি ইনভারসানের মুখোমুখি হতে পারে এর জন্য T3 ক্রিটিকাল রিসোর্স R ব্যবহার করে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানটি সম্পর্কে নিম্নরূপ আলোচনা করা যেতে পারে একই রিসোর্স R এর কারণে টাস্ক T1 এ ২ টি প্রাওরিটি ইনভারসান ঘটে T2 এর রিসোর্সের প্রয়োজন হয় না এবং এটি CPU ব্যবহার করা শুরু করে এরপর T3 কে খালি করা হয় এবং এইভাবে T1 টিতে ২ টি প্রাওরিটি ইনভারসান ঘটে একটি T3 এর জন্য এবং অন্যটি T2 এর জন্য যেহেতু T2 এক্সিকিউট করছে তাই T1 টিকে অপেক্ষা করতে হবে কারণ এতে রিসোর্স নেই T3 রিসোর্স ধরে রাখে তবে কার্যকর করতে সক্ষম হয় না কারণ T3 এবং T2 এর জন্য ২ টি প্রাওরিটি ইনভারসানের কারনে T2 এক্সিকিউট করা শুরু করে যদি এই উদাহরণটি ভাল করে দেখা হয় তবে আমাদের কাছে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানটি রয়েছে আমরা একাধিক মধ্যবর্তী কাজগুলি বিবেচনা করছি যেখানে T3 এর সর্বনিম্ন অগ্রাধিকার রয়েছে T1 সর্বাধিক অগ্রাধিকার রয়েছে তবে মধ্যবর্তী অগ্রাধিকারের কার্য হিসাবে T2 1 T2 2 T2 n ইত্যাদি রয়েছে T1 রিসোর্স T3 এর জন্য ব্লক করা আছে এবং তারপরে মধ্যবর্তী অগ্রাধিকারের কাজটি একের পর এক চলতে থাকে T3 CPU টির কার্য সম্পাদন সম্পূর্ণ করতে সক্ষম হওয়ার জন্য T1 অপেক্ষা করে থাকে ততক্ষণে T1 তার সময়সীমাটি মিস করে সেই জন্য একটি ব্যর্থতা আসতে পারে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান পর্যাপ্ত পরিমাণে পরিচালিত না করা হলে একটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ব্যর্থ হতে পারে অতীতে এমন অনেকগুলি উদাহরণ রয়েছে যেখানে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশানের কারণে অ্যাপ্লিকেশনগুলিতে ব্যর্থতা ঘটেছিল সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত উদাহরণটি হল মঙ্গল গ্রহে পথ সন্ধানকারী মঙ্গল গ্রহে পাথফাইন্ডার ১৯৯৭ সালের ৪ জুলাই মঙ্গল পৃষ্ঠে অবতরণ করেছিল

সোজোরনার রোভার যন্ত্রটি যখন মঙ্গলের পৃষ্ঠে প্রবেশ করেছিল তখন এটি এয়ার ব্যাগ দ্বারা আস্তে আস্তে নীচে নেমেছিল এটি এয়ারব্যাগ থেকে মঙ্গল গ্রহের পৃষ্ঠের দিকে সরে গিয়ে পৃথিবীর স্টেশনে প্রচুর পরিমাণে তথ্য স্থানান্তরিত করতে শুরু করে এই তত্থগুলিতে মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি অন্তর্ভুক্ত ছিল যা NASA প্রকাশ করেছিল এবং সেগুলি ওয়েবে সবার জন্য উপলভ্য রোভারের মাধ্যমে প্রচুর সংখ্যক ছবি পাঠানো হয়েছিল রোভারটি মঙ্গল পৃষ্ঠের উপরিভাগে অবতরণ করার সাথে সাথে ব্যাগ দ্বারা বেষ্টিত হয়েছিল এবং ছবি তোলা শুরু করেছিল এটি মঙ্গল গ্রহে পথ সন্ধানকারীর একটি ছবি সৌজন্যে NASA দ্বারা জনসাধারণের জন্য প্রকাশিত হওয়া চিত্র কিন্তু তারপরেই পাথফাইন্ডারটি পুনরায় সিস্টেম সেট করতে শুরু করে প্রতি কয়েক সেকেন্ডের পরে সিস্টেমটি নিজেকে সেট করতে শুরু করে এবং ফলস্বরূপ তথ্য পাঠানো যায়না কেবলমাত্র ডেটার একটি অংশ সঞ্চারিত হতে পারে এবং তারপরে এটি আবার পুনরায় সেট হয় আবার কাজটি শুরু করে এবং পুনরায় সেট করা শুরু হয় কিন্তু এভাবে সম্পূর্ণ ডেটা পাঠানো যায় না তৎকালীন সংবাদপত্রগুলি জানিয়েছিল যে মঙ্গল গ্রহের পথ সন্ধানকারীটি ব্যর্থতা অনুভব করছে এবং এই ব্যর্থতাটি জন্য ছিল সফটওয়্যারের সমস্যা অন্য কয়েকটি সংবাদপত্র জানিয়েছে যে পাথফাইন্ডারে থাকা কম্পিউটারটি একসাথে অনেক কিছু কাজ করার চেষ্টা করেছিল এবং তাই ব্যর্থ হয়েছিল তবে NASA পরীক্ষাগারে বিজ্ঞানীরা সমস্যাটি ঠিক করার জন্য অনেক চেষ্টা করছিলেন মঙ্গলের পাথফাইন্ডারে উইন্ড রিভার সিস্টেমগুলি থেকে তৈরি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ভিএক্স ওয়ার্কস ব্যবহার করা হয়েছিল এবং থ্রেডের জন্য রেট মনোটোনিক শিডিয়ুলিং ব্যবহৃত হয়েছিল পাথফাইন্ডারে বিভিন্ন কাজ এবং ভাগ করা মেমরির মাধ্যমে তথ্যগুলি মেমরিতে লেখা হয় তারপরে মহাকাশযানের বিভিন্ন উপাদানগুলি ভাগ করে নেওয়া হয় মেমরির মাধ্যমে যাতে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে পাথফাইন্ডারটি ডিবাগ করার জন্য NASA বিজ্ঞানীরা তাদের ল্যাবটিতে এটির একটি প্রতিরূপ তৈরি করেছিলেন এবং তারা মঙ্গল পৃষ্ঠের উপরে ঘটে যাওয়া ঘটনার সিমুলেশন করতে শুরু করেছিলেন প্রাসঙ্গিক পরিবর্তনগুলিরমধ্যে সিক্রোনাইজেশন কোথায় রয়েছে তা আবিষ্কার করতে পেরে ডিবাগ মোডটি সেট করেছিলেন এগুলি সমস্ত পর্যবেক্ষণ করা যেতে পারে এবং অবশেষে পাথফাইন্ডারটির প্রতিরূপে কয়েক ঘন্টা কাজ করার পরে যে অবস্থাতে কাজটি ঘটেছে ঠিক সেই অবস্থাতে পৌঁছাতে পেরেছে একটি মিউটেক্স একটি সিমফোর এবং একটি পরিবর্তনশীল বুলিয়ান প্যারামিটার এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল এটি বুলিয়ান ভেরিয়েবলের মান কিনা এবং বুলিয়ান প্যারামিটার দ্বারা নির্দেশিত অগ্রাধিকারের উত্তরাধিকার সম্পাদন করা হবে কিনা তা নির্ভর করে তবে দেখতে পাওয়া গেল যে বুলিয়ান ভেরিয়েবল অগ্রাধিকারের উত্তরাধিকারটি বন্ধ করে দিয়েছে যদি অগ্রাধিকারের উত্তরাধিকারটি চালু করা যায় তবে সমস্যাটি সমাধান করা যেতে পারে মঙ্গল গ্রহে পথ খোঁজার জন্য একটি সংক্ষিপ্ত C প্রোগ্রাম আপলোড করা হয়েছিল এবং এর মাধ্যমে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান মোকাবিলা করা যেতে পারে সংক্ষেপে এটি বলা যেতে পারে যে মঙ্গল গ্রহে পথ খোঁজার সমস্যাটি অনুভব করা গিয়েছিল কারণ বুলিয়ান ভেরিয়েবল দ্বারা আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান পদ্ধতির আকারে সীমাহীন অগ্রাধিকার বিপর্যয়ের সমাধানটি নিষ্ক্রিয় করা হয়েছিল তারা প্রাওরিটি ইনহেরিটেন্স প্রক্রিয়া সক্ষম করার পরে এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছিল প্রাওরিটি ইনভারসানের এবং একাধিক প্রাওরিটি ইনভারসানের সমাধান নীচে রয়েছে নিম্ন অগ্রাধিকারের কারণে যদি উচ্চ অগ্রাধিকারের কোনও কার্যে প্রাওরিটি ইনভারসান হয় তবে দীর্ঘতম সময়ের জন্যও প্রাওরিটি ইনভারসান ঘটতে পারে এটি হল সর্বোচ্চ সময় যার জন্য নিম্ন অগ্রাধিকারের কার্যটি তার ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করে আমরা জানি যে একটি একক প্রাওরিটি ইনভারসান একটি সময়কালের জন্য আবদ্ধ হতে পারে যার জন্য নিম্ন অগ্রাধিকার কার্যটির জন্য একচেটিয়া ভাবে রিসোর্স প্রয়োজন হয় যে সময়টির জন্য একটি নিম্ন অগ্রাধিকারের কাজটি ক্রিটিকাল বিভাগটি ব্যবহার করা প্রয়োজন সেই সময়ে একটি উচ্চ অগ্রাধিকার টাস্ক প্রাওরিটি ইনভারসানের মুখোমুখি হয় স্বল্প অগ্রাধিকারের কাজটি তার ক্রিটিকাল বিভাগটি ব্যবহার করে সময়কে সীমাবদ্ধ রাখে এই প্রাওরিটি ইনভারসানের সমস্যাটি যত্ন সহকারে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করা যেতে পারে প্রতিবার ক্রিটিকাল বিভাগটির ব্যবহারে একটি সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট থাকে এটি রিসোর্স প্রকাশ করে সতর্কতার সাথে প্রোগ্রামিংয়ের সময়কালের জন্য একটি স্বল্প অগ্রাধিকারের কাজের জন্য নন প্রিএম্পটেবিল রিসোর্স ব্যবহার করা যায় তবে সঠিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের সমস্যা একইভাবে পরিচালনা করা যায় না এই আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের সমাধানগুলিকে প্রোটোকল হিসাবে ডাকা হয় টাস্কের জন্য রিসোর্স ভাগ করার উপর ভিত্তি করে Refer Slide Time 1934 এই প্রোটোকলগুলির মধ্যে সহজতমটিকে প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল হিসাবে ডাকা হয় এটি ১৯৯০ সালে শাহ ও রাজকুমার দ্বারা প্রস্তাবিত এই প্রাথমিক প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের পিছনে মূল ধারণাটি হল নিম্ন অগ্রাধিকারের কাজটি তার ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করে পরাস্ত হয়ে যায় না যত তাড়াতাড়ি সম্ভব এটি কার্যকর করা যেতে পারে কেবলমাত্র সেই সময়কালটি সংক্ষিপ্ততম করা হয় যার মাধ্যমে এটি ক্রিটিকাল বিভাগটিতে প্রকাশ করতে পারে উচ্চ অগ্রাধিকারের কার্যটি এই রিসোর্স ব্যবহার করতে পারে এবং বিপরীত সময়টি খুব কম হবে এখানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল নিম্ন অগ্রাধিকারের কাজটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা এখানে উল্লেখ করা প্রোটোকলটি সহজ সমস্যাটি হল একটি নিম্ন অগ্রাধিকারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে কার্যকর করা হয় এবং ক্রিটিকাল বিভাগে সম্পাদন করা হয় মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলিতে দেরি হয়ে যেতে পারে যা CPU ব্যবহার শুরু করেছিল নিম্ন অগ্রাধিকারের কাজ অগ্রগতি হতে সক্ষম হয় না এই সমস্যার সমাধান হল নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার বাড়ানো এইভাবে মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যটি প্রথমেই খালি হতে পারে না তারপরে এই ক্রিটিকাল বিভাগটি কার্যকর করা হয় নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার বাড়ানোর জন্য এটি একটি উদ্বেগের বিষয় নিম্ন অগ্রাধিকারের কাজটি একবার এর ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করার পরে প্রশ্ন উত্থাপন করা উচিত উত্তরটি হল কম অগ্রাধিকারের কাজের প্রাওরিটি সেই কাজের সমান করা হয় যা রিসোর্সটির জন্য অপেক্ষা করছে অতএব মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যটি এই নিম্ন অগ্রাধিকারের কাজটিকে আর ছাড়তে পারে না এই প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটিতে যখন কোনও রিসোর্স ব্যবহারের অধীনে থাকে তখন উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য যে রিসোর্স প্রয়োজন হয় তা চাওয়া হয় এবং এই সমস্ত অনুরোধটি FIFO ক্রমে সজ্জিত থাকে ইনহেরিটেন্স ধারাটি প্রতিবার রিসোর্সটির জন্য একটি উচ্চ অগ্রাধিকারের টাস্কের জন্য প্রয়োগ করা হয় নিম্ন অগ্রাধিকারযুক্ত কার্যটির অগ্রাধিকারটি রিসোর্সটির জন্য অপেক্ষা করা সর্বাধিক অগ্রাধিকার কার্যের সমান হওয়ার জন্য যখনই কোনও উচ্চতর অগ্রাধিকারের টাস্ক রিসোর্সের জন্য ব্লক হয় তখন এই সাধারণ প্রোটোকলটি ঘটে নিম্ন অগ্রাধিকার টাস্কটি রিসোর্স ব্লক করে সর্বাধিক অগ্রাধিকারের কাজের থেকে বেশি প্রাওরিটি লাভ করে উদাহরণস্বরূপ একটি নিম্ন অগ্রাধিকারের কাজটি রিসোর্সকে ধরে রাখছে এবং উচ্চ অগ্রাধিকারের টাস্কটি নিম্ন অগ্রাধিকারের কাজের জন্য রিসোর্সের ব্যবহারগুলি সম্পূর্ণ করার জন্য অপেক্ষা করছে যখন নিম্ন অগ্রাধিকার কার্যটির অগ্রাধিকার উচ্চ অগ্রাধিকারের কাজের সমান হয় তখন মধ্যবর্তী অগ্রাধিকার টাস্ক নিম্ন অগ্রাধিকারের কার্যটিকে অগ্রাহ্য করতে পারে না এটি প্রাওরিটি ইনহেরিটেন্স হিসাবে পরিচিত স্কিমের আরও কিছু বিবরণের দিক দেখা যাক এখানে একবার সংস্থানগুলির জন্য উচ্চ অগ্রাধিকারের টাস্ক নির্দিষ্ট হয়ে গেলে নিম্ন অগ্রাধিকারযুক্ত কার্যটির প্রাওরিটি সর্বাধিক অগ্রাধিকারের কার্যটির থেকে বেশি হয়ে যায় যদি অপেক্ষায় থাকা ২ টি কাজ থাকে যেখানে রিসোর্সের জন্য একটি মাঝারি অগ্রাধিকার এবং অন্যটি উচ্চ অগ্রাধিকার হয় তবে নিম্ন অগ্রাধিকারের যে কাজটি রিসোর্সের ব্যবহার করা সম্পাদন করেছে সেটি অগ্রাধিকার পায় এটি ২টির মধ্যে উচ্চতর তারপরে নিম্ন অগ্রাধিকারের কাজটি রিসোর্সের ব্যবহার শেষ করে এবং এটি তার পুরানো প্রাওরিটিতে ফিরে আসে স্বল্প অগ্রাধিকারের কাজটি আবার নিম্ন অগ্রাধিকারে পরিণত হয় এবং এটি অন্যান্য ক্রিটিকাল রিসোর্স না ধরে তার অগ্রাধিকারের মান পরিবর্তন করে উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করে এটি যে অগ্রাধিকারের অপেক্ষায় রয়েছে তার অগ্রাধিকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রিসোর্সটি প্রকাশের সাথে সাথেই এটি তার মূল অগ্রাধিকারে ফিরে আসে তারপরে নিম্নলিখিতটি তৈরি করা হয় যা সমস্যার সমাধান করে এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের সমাধান করেছে তবে কীভাবে এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান সমস্যার সমাধান করবে তা এখানে একটি বড় প্রশ্ন এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের সমাধান করেছে কারণ ইনহেরিটেন্স ধারাটিতে স্বল্প অগ্রাধিকারের জন্য অপেক্ষা করা হচ্ছে তার অগ্রাধিকারটিকে উচ্চতর অগ্রাধিকারে উত্থাপন করে এবং সেইজন্য মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি যা CPU ব্যবহারগুলি থেকে নিম্ন অগ্রাধিকারের কার্যকে পরাস্ত করেছিল তা করতে পারে না সুতরাং আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান সমস্যা সমাধান করা হয় এটি প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটির কাজের দ্বারা প্রকাশ করা হয় এখানে নিম্ন অগ্রাধিকারের কাজটি ক্রিটিকাল রিসোর্স ধারণ করে এবং সময়ের মান ২ এর জন্য অগ্রাধিকারের মানটি ৫ হয় উচ্চ অগ্রাধিকারের কাজটি সম্পাদন শুরু করে এবং এর প্রাওরিটি ১০ হয় কিছু সময়ের পরে রিসোর্স প্রয়োজন হয় এটি আটকে যায় যেহেতু রিসোর্সটি ইতিমধ্যে নিম্ন অগ্রাধিকারের কার্য দ্বারা শুরু হয়ে গিয়েছিল এটি সবুজ দ্বারা প্রদর্শিত হিসাবে কার্যকর করা শুরু করে তবে উচ্চ অগ্রাধিকারের কাজটির অপেক্ষার কারনে এর অগ্রাধিকারটি পরিবর্তিত হয় এটি অগ্রাধিকার পরিবর্তনের জন্য ৫ থেকে ১০ এর জন্য অপেক্ষা শুরু করে এবং কার্যকর করতে থাকে উচ্চ অগ্রাধিকারের কার্যটির প্রাওরিটি ১০ থাকে তারপরে রিসোর্স প্রকাশের সাথে সাথে এটি তার নিজস্ব প্রাওরিটি মানের দিকে ফিরে আসে আমরা এই বক্তৃতাটির শেষে পৌঁছে গেছি পরবর্তী বক্তৃতা এখান থেকে চালিয়ে যাব আমরা ধন্যবাদ